আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় এর শেষ অংশে পৌঁছে গিয়েছি যেখানে আমরা এই উপপাদ্য গুলির অনুসিদ্ধান্ত গুলি সম্বন্ধে আলোচনা করব সুতরাং কঠিন অংশটি করা হয়ে গেছে এখন এই উপপাদ্য গুলিকে কাজে লাগানো যাক ফাইনাইট এলিমেন্ট মেথড এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইন্টিগ্রেশন বাই পার্টস সুতরাং আমরা যেটা দিয়ে শুরু করব যা তোমরা আশা করা যায় দশম শ্রেণীতে আগেই করেছো যা হলো ইন্টিগ্রেশন বাই পার্টস স্কেলার ফাংশন এর জন্য সুতরাং এখানে দুটি ফাংশন নেওয়া যাক f ও g দুটি সহজ ফাংশন একক ভেরিয়েবলের তুমি এখানে প্রডাক্ট রুল প্রয়োগ করো সুতরাং দুটি রাশি পাওয়া যাচ্ছে এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করতে চাই আমাকে যেটা করতে হবে সেটা হল আমাকে একটা ইন্টিগ্রেশন নিতে হবে এ এবং বি এর মধ্যে এবং রাশি গুলি কে পুনর্বিন্যাস করে লিখতে হবে সুতরাং এটা হবে যার সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত এটা তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এভাবেই তোমরা উচ্চ বিদ্যালয় এ দেখেছো মাইনাস ইন্টিগ্রাল এ বি ডেরিভেটিভ অফ ফাস্ট ফাংশন ইন্টিগ্রাল অফ সেকেন্ড ফাংশন ডি এক্স Minus integral ab derivative of first function integral of second function dx এভাবেই তোমরা দেখেছো ঠিক আছে এই আলোচনায় আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস কে বহুমাত্রিক অবস্থায় উন্নীত করব যখন আমি বহুমাত্রিক ক্ষেত্রে যাব তখন আমি আর একটা ব্যবহার করতে পারব না আমাকে গ্রেডিয়েন্ট অপারেটর এ উন্নীত করতে হবে আমি তখন শুধুমাত্র লাইন বরাবর ইন্টিগ্রেট করতে পারবো না আমাকে ইন্টিগ্রেট করতে হতে পারে আরও বড় ভলিউম বা সারফেস এর ওপর সুতরাং প্রথমে আমি যা করব তা হল একটি স্কেলার ফাংশন এফ এবং একটি ভেক্টর ফাংশন এ নেব দেখা যাক ভেক্টর ক্যালকুলাস এর ক্ষেত্রে এখানে প্রোডাক্ট রুল কি বলে সুতরাং এটা হল প্রোডাক্ট রুল সুতরাং আমার কাছে এটা দুটো জিনিসের প্রোডাক্ট এর মতন আছে এটা একটা ভেক্টর এটা আর একটা ভেক্টর সুতরাং আমি একটা ডট প্রডাক্ট নিতে পারি এটা আইনত করা যায় এটা কিছুটা জটিল দেখতে সমীকরণ হতে পারে এবং এরকম হয়েই থাকে কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস এর ক্ষেত্রে সেই জন্য আমি এই উদাহরণটা নিয়েছি সুতরাং প্রোডাক্ট রুল বলে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশানের ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের ডেরিভেটিভ সোজাসুজিভাবে তুমি এটা যাচাই করতে পারো সহজভাবে Ax Ay Az উপাংশ গুলি নিয়ে এবং ডেরিভেটিভ এর সংজ্ঞা ব্যবহার করে একই জিনিস পাবে সুতরাং শুধু মনে করার জন্য প্রথম ফাংশন টি নাও এবং দ্বিতীয় ফাংশানের ডেরিভেটিভ এর বাইরে রাখ একইভাবে দ্বিতীয় ফাংশন নাও প্রথম ফাংশানের ডেরিভেটিভ এর সঙ্গে কিছুটা জটিলতা হলো আমাকে গুণ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে আমি যখন এফ নিচ্ছি এটা স্কেলার আমি গুন করছি আরেকটি স্কেলার দিয়ে সুতরাং এটা একটা স্কেলার এর সাথে কিছু ডট নিলে সেটাও স্কেলার হবে বাঁদিক টি দুটি ভেক্টর এর ডট প্রডাক্ট তাই স্কেলার হবে এটা তাড়াতাড়ি ভাবে দেখে নেওয়ার একটা উপায় যে তুমি সঠিক প্রডাক্ট রুল ব্যবহার করেছ কিনা এখন আমি যেটা করব তা হল পুরো বাঁ দিকটা নিয়ে ইন্টিগ্রেট করব কোন বদ্ধ ভলিউম এর ওপর সুতরাং এটা বদ্ধ সারফেস ভি এবং বাইরে বদ্ধ সারফেস হল এস সুতরাং আমরা আগেই দেখেছি এ ধরনের ইন্টিগ্রাল এর সাথে কি করা উচিত সুতরাং এটা কোনো কিছুর ডাইভারজেন্স এর ইন্টিগ্রেশন ভলিউম এর ওপর কোনো কিছুর ডাইভারজেন্স এর ইন্টিগ্রেশন আমরা কোন উপপাদ্য থেকে দেখেছি গস্ থিওরেম Gauss's theorem বা ডাইভারজেন্স থিওরেম এটা ভেক্টরের আউটওয়ার্ড ফ্লাক্স হয়ে যায় ভেক্টর টা কি সুতরাং এটা হল ঠিক আছে এখানে আমি ডাইভারজেন্স থিওরেম ব্যবহার করি কিন্তু সেটা কেবলমাত্র বাঁদিকে প্রয়োগ করা হয়েছিল আমরা ডানদিকেও প্রতিস্থাপন করতে পারি এবং দেখা যাক কি হয় যদি আমরা ডানদিকে প্রতিস্থাপন করি সারফেস অংশটি আগে যা ছিল তাই আছে সুতরাং এখানে প্রথম অংশটি হবে এটাকে ভলিউম এর ওপর ইন্টিগ্রেট করা হবে এবং দ্বিতীয় অংশটি হবে যা ডানদিকে এসেছে এই দুটোই ভলিউম ইন্টিগ্রাল এবং এটা হল সারফেস ইন্টিগ্রাল আমি এই অংশটি কে এক লিখেছি এবং এই অংশটি কে দুই লিখেছি আমি যেটা তে এক লিখেছি সেটা বাঁদিকে আছে এবং যেটাতে দুই লিখেছি সেটা ডান দিকে আছে তুমি অন্য ভাবে লিখতে পারো দ্বিতীয় অংশটি এখানে এবং প্রথম অংশটি ওখানে সেটা নির্ভর করছে তুমি কি সমস্যা সমাধান করতে চাইছো এটা সুবিধাজনক কেন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সারফেস এবং ভলিউম আছে তা এফ এবং এ এর মানের ব্যাপারে কথা বলছে শুধুমাত্র সারফেস এর ওপর এখানে কোনো ভলিউম ইন্টিগ্রাল নেই তাই এই অংশটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিকস এর বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করার ব্যাপারে কারণ বাউন্ডারি কন্ডিশনস এই শব্দটি থেকে বোঝা যাচ্ছে সমস্যার বাউন্ডারি তে প্রয়োগ করা হয় সুতরাং এখানে বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করতে হবে এবং এটি ভলিউম ইন্টিগ্রাল ই থাকবে আরেকটা সুবিধা হল তোমার কাছে আছে সুতরাং আমাকে ভেক্টর ফিল্ড নিতে হবে এবং তারপর এর ডেরিভেটিভ নিতে হবে এখানে যেটা হবে আমি এটাকে কিছুটা পরিবর্তন করেছি আমাকে এর ডেরিভেটিভ নিতে হবে না যদি অপেক্ষাকৃত জটিল ফাংশন হয় তাহলে এটি সুবিধাজনক হবে আমি ডেরিভেটিভ নিতে চাই না তাই আমি একটা ডেরিভেটিভ কে থেকে এফ এ সরিয়ে দিয়েছি তুমি এটাকে এভাবে ভাবতে পারো ইন্টিগ্রেশন বাই পার্টস একটা সারফেস অংশ দিয়েছে এবং একটা ডেরিভেটিভ কে সরিয়ে দিয়েছে এটি আমরা ব্যবহার করব এই বিষয়ের শেষের দিকে যখন আমরা ফাইনাইট এলিমেন্ট মেথড এর ব্যাপারে কথা বলব ভেক্টর ক্যালকুলাস এর কিছু বৈশিষ্ট্য আছে উদাহরণস্বরূপ যেকোনো স্কেলার এফ এর জন্য ∇ × ∇f 0 হবে এখন খুব সহজভাবে এটা প্রমাণ করা যায় কি করে তুমি এটা করবে সুতরাং আমাদের ∇f আছে এটিকে আমরা উপাংশ গুলির সাপেক্ষে এইভাবে লিখতে পারি এবং আমি ভেক্টর ক্রস প্রডাক্ট নেব সুতরাং এটা হতে চলেছে xˆ yˆ zˆ এটাকেই আমরা প্রথমে লিখব আমি এটাকে এর সাপেক্ষে লিখব সুতরাং প্রথমে এক্স অংশটি দেখা যাক সুতরাং এটা কি আছে এখানে xˆ এই দুটি অংশ নিয়ে আমাকে করতে হবে এরপরে আছে এটা করা হবে সুতরাং আমরা যখন এই সমীকরণটি লিখি তুমি দেখতে পাচ্ছো সেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে কিন্তু ক্যালকুলাসের একটি উপপাদ্য আছে যা বলে একটি ভালো আচরণ করা ফাংশন এর জন্য ডিফারেন্সিয়েশন এর অর্ডার গুরুত্বপূর্ণ নয় সুতরাং এই ধরনের মিক্সড ডেরিভেটিভ এর মধ্যে এই অর্ডার গুরুত্বপূর্ণ নয় সুতরাং এই দুটি অংশ আসলে একই এবং তুমি 0 পাও সুতরাং এটা ছিল এক্স অংশের জন্য তুমি একইভাবে ওয়াই এবং জেড এর ওপর প্রয়োগ করতে পারো এবং তুমি 0 0 0 পাবে আমার এটাকে 0 ভেক্টর বলে লেখা উচিত সুতরাং এটা বলে গ্রেডিয়েন্ট এর ওপর কার্ল শূন্য হয় পরবর্তী যে উপপাদ্যটি আছে সেটি হল কার্ল এর ডাইভারজেন্স শূন্য হয় ∇ ∇ × A→ 0 একইভাবে তুমি প্রতিটি রাশি গণনা করতে পারো একটা একটা করে ডাইভারজেন্স নিয়ে এবং তুমি শূন্য পাবে এবং এই প্রমাণটিও মিক্সড ডেরিভেটিভ এর অর্ডার নিরপেক্ষ হওয়ার ওপর নির্ভর করছে সুতরাং এটাও শূন্য হবে এবং তারপরে ভেক্টর ট্রিপল প্রডাক্ট আছে উচ্চ বিদ্যালয় এ তোমরা A→ × B→ × C→ এরকম কিছু একটা দেখেছ সেটাকেই এখানে সাধারণ করা হয়েছে কিছু পরিমাণ অ্যালজেবরা তোমাকে এই সমীকরণটি দেবে এই রাশিটি আমরা মাঝে মাঝে দেখতে পাবো এটিকে ল্যাপলেসিয়ান অপারেটর বলে সুতরাং ডেল স্কোয়ারড হলো ল্যাপলেসিয়ান অপারেটর ইঞ্জিনিয়ারিং এ যেখানেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেখানে এটিকে দেখা যায় শেষ যে উপপাদ্যটি আমরা ব্যবহার করব সেটা হল একটি ভেক্টর ফিল্ড A→ সম্পূর্ণরূপে নির্দিষ্ট একটি ধ্রুবক যদি কার্ল এবং ডাইভারজেন্স নির্দিষ্ট হয় সুতরাং যদি তুমি আমাকে বল একটি ভেক্টর ফিল্ড এর কার্ল এবং ডাইভারজেন্স ভেক্টর ফিল্ড টি ধ্রুবক হবে সব ডেরিভেটিভ অপারেশন এর জন্য যদি আমি কোনো ধ্রুবক যোগ করি তাহলে সেটি থাকবে সুতরাং এটা ইলেক্ট্রোম্যাগনেটিকস এ খুব ব্যবহার করা হয় এবং আমরা পরে আবার ব্যবহার করব এবং এতক্ষণ অব্দি আমরা যা শিখেছি সেগুলি একসঙ্গে করে আমাদের দেখতে হবে কিভাবে একটি রেখার উপর নরমাল পাওয়া যায় যখন আমরা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করতে চাই তখন এটা আমাদের কাজে লাগে আমাদের নরমালের একটি সমীকরণ চাই ঠিক আছে তাই আমি একটি সহজ ফাংশন নিচ্ছি f এটা যেকোনো ধরনের ফাংশন হতে পারে এবং আমাদের যা চাই তাহল নরমাল সুতরাং সোজাসুজিভাবে এটা মনে হচ্ছে না গ্রেডিয়েন্ট কিভাবে এক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে সুতরাং আমি যেটা করব তা হল একটি নতুন ফাংশন নিয়ে আসবো gxy এবং আমি এইভাবে লিখব y f ঠিক আছে এতক্ষন অব্দি আমি নতুন কিছু করিনি সুতরাং এখানে এই রেখা টি হল gxy এবং এটা সমান কি ধরা যাক আমি এটাকে শূন্য ধরলাম তাহলে y f0 অথবা yf সুতরাং আমি এখন এই রেখাটিকে 2 ভেরিএবেল এর ফাংশন হিসাবে প্রকাশ করেছি যা হলো g এখন আমি বলতে পারি gxyk যেখানে k একটি ধ্রুবক তখন রেখাটির কি হবে এটি সরে যাবে ঠিক আছে সুতরাং এটা এরকম হবে সুতরাং এগুলো হলো সীমা সূচক রেখা অথবা এই ফাংশনের লেভেল এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি আমি এই বিন্দুর সাপেক্ষে যে স্পর্শক আছে তার জন্য ভেক্টর বের করতে চাই কি হবে সুতরাং আমার কাছে এখানে একটা ফাংশন আছে এবং আমরা সবাই জানি একটি রেখার নতি তার ডেরিভেটিভ সুতরাং এই ভেক্টর ভি এখানে এই রাশির দ্বারা বোঝাবে আমি যদি এখন ওয়াই অংশের সাথে এক্স অংশের অনুপাত নিই কি পাবো এটা এখানে এই ফাংশনের নতি সুতরাং এখানে কিছু আলফা থাকতে পারে যা এখানে গুন হয়ে যাচ্ছে আমার শুধু স্পর্শক বরাবর একটা ভেক্টর দরকার সুতরাং আমরা এটা এখানে রেখে দেব এখন আমি পেয়েছি gxy আমি গণনা করতে চাইছি কোন দিকে এই ফাংশনটির পরিবর্তন হয় এই রেখার লম্ব অভিমুখে সুতরাং এটা এখানে সর্বোচ্চ পরিবর্তিত হচ্ছে সুতরাং চেষ্টা করা যাক এটা বের করার ∇g কি এটা দেখতে কিছুটা রহস্যজনক আমরা কেন এটা করছি খুব শীঘ্রই আমরা সেটা দেখব এবং আমি ∇g গণনা করছি g একটি স্কেলার সুতরাং ∇g আমাকে দেবে ছাত্র ভেক্টর ভেক্টর ঠিক আছে এর উপাংশ গুলি হবে সুতরাং এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ নেওয়া যাক আমি কি পাবো − df dx কারণ ওয়াই এক্স এর ওপর নির্ভর করে না যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ নিই তাহলে কি পাবো ছাত্র 1 1 জেড এর সাপেক্ষে 0 ঠিক আছে সুতরাং আমরা এই 0 টিকে সরিয়ে দিতে পারি কারণ আমরা দ্বিমাত্রিক এ কাজ করছি সুতরাং এটা আমার ∇g এবং এটা v এখন এটা কি বের করো v→∇g আমরা কি পাবো 1 − df dx 1df dx সমান ছাত্র 0 0 সুতরাং আমরা যেটা বের করতে পেরেছি ∇g রাশিটি আসলে স্পর্শক এর সাথে নরমাল সুতরাং যে রেখাটি আছে তার ওপর আমি একটি দ্বিমাত্রিক ফাংশন জি তৈরি করেছি আমি এর গ্রেডিয়েন্ট বের করেছি ∇g এবং এটা আমাকে এন এর অভিমুখ দিচ্ছে সুতরাং এটি গ্রেডিয়েন্ট এর বাস্তবিক ব্যাখ্যা এটা যে দিকে ফাংশন সবচেয়ে বেশি পরিবর্তিত হচ্ছে সেদিকে অভিমুখ করে আছে তাই এটি ইলেক্ট্রোম্যাগনেটিকস এর বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমরা আমাদের এই অংশের আলোচনার শেষে পৌঁছে গেছি আমি পরামর্শ দেব গ্রিফিথ এর একটা খুব ভালো বই ইন্ট্রোডাকশন টু ইলেকট্রডায়নামিকস এর প্রথম অধ্যায় টি পড়ার জন্য ধন্যবাদ